অতএব আমরা এখন আমাদের আলোচনা FEM এর উপর আরও এগিয়ে নিয়ে যাব এত দূর আমরা যা দেখেছি তা হল FEM একটা ওয়েটেড রেসিদুয়াল পদ্ধতি এবং এর কিছু সামান্য প্রয়োজনীয় বিষয় বিশেষ করে ওয়েটিং ফাংশন সম্বন্ধে আমরা আলোচনা করেছি বিশেষ করে সেই ফাংশন গুলি ও তাদের ডেরিভেটিভদের স্কয়ার ইন্টিগ্রাবেল হতে হবে একটি অঞ্চলের উপরে এবং তাদেরকে বাউন্ডারি কন্ডিশন মান্য করতে হবে অতএব এখন এটা প্রতিষ্ঠা হওয়াতে আমরা দেখব আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় FEM সম্বন্ধে যা এটিকে আরও সহজভাবে উপস্থাপনা করবে আমরা এখন যেটা করব তা হল দুটি লক্ষণীয় ধাপ যার দ্বারা আমরা আমাদের কার্য সম্পন্ন করব অতএব আমরা আমাদের পূর্বের সমীকরণে ফিরে যাব তুমি আমাদের এই সমীকরণটি লক্ষ্য করো এবং প্রথম অংশটি কে লক্ষ্য করে এখানে একটি ডবল ডেরিভেটিভ আছে এবং তারই পাশে রয়েছে একটি W ফাংশন অতএব আমরা যদি প্রথম ধাপের দিকে দেখি আমরা পাই অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভ তোমার হাতে যদি সুযোগ দেওয়া হয় তুমি নিশ্চয়ই এর থেকে উচ্চ ডেরিভেটিভ নিয়ে কাজ করতে চাইবে না অতএব এটি হলো পুরো বিষয়টির ddx এখন কি তোমাদের মাথায় কোন সহজ বুদ্ধি আসছে এটির বিষয় যেমন কি ইন্টিগ্রেশন বাই পার্টস আমি যদি এই পদ্ধতি ব্যবহার করি তাহলে আমাকে একটি ফাংশানের ইন্টিগ্রেশন করতে হবে এবং যার ভেতরে একটি ডিফারেনশিয়াল অংশ থাকবে অতএব এটি ইন্টিগ্রেশন বাই পার্টস সহজেই করতে পারব এবং তাহলে এটির কি হবে অতএব এই পদ্ধতিটি আমাদের বিষয়টিকে অনেক সহজ করে দেবে এটি দেখে মনে হচ্ছে খুব সহজ 1D এর ক্ষেত্রে বিশেষ করে উচ্চ ডাইমেনশন এর ক্ষেত্রেও এটি বিষয়টিকে খুব সহজ করে দেয় খালি একটি পার্থক্য যে ddx এর পরিবর্তে আমরা রাখবো একটি ∇ অপারেটর এবং এটি বোঝা যাবে যখন আমরা 2D সম্বন্ধে আলোচনা করব বিষয়টিকে সহজ করা ছাড়াও আরো যেটি লক্ষণীয় যে এটি ওই সমীকরণে একটি ডেরিভেটিভকে পরিবর্তিত করেছে U থেকে W তে যে ডেরিভেটিভটি কাজ করছিল p ও U′ এর উপরে এখন তার স্থানান্তর করা হয়েছে W তে এবং তাতে আমরা একটা সুন্দর বৈষম্য পেয়েছি কারণ তুমি জানবে যে FEM এর ক্ষেত্রে Wm ও Um কে বেছে নেওয়া হচ্ছে একি জায়গা থেকে গ্যালারকিনস পদ্ধতির দ্বারা যেখানে বেসিক ফাংশন ও টেস্টিং ফাংশন একই তাই আমাকে একটি বিষয় নিয়েই চিন্তা করতে হবে তা হল Wm ও তার ডেরিভেটিভ গুলি কারণ এখানে আমরা পাব খালি dudx d2udx2 নয় অতএব এটি ছিল আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ হলো এই মান গুলিকে পূর্বের সমীকরণে প্রতিস্থাপন করা ইন্টিগ্রেশন বাই পার্টস এর পদ্ধতির দ্বারা তাই আমরা যখন এই প্রতিস্থাপন করি আমরা লিখতে পারি যে আমাদের সমীকরণ এর আসল রূপ কেমন হবে প্রথম অংশটা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি এবং দ্বিতীয় ও তৃতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করব যেখানে ওয়েটিং ফাংশন Wm রয়েছে এটিকে আমরা লিখতে পারি এখন সব কটি বিয়োগ চিহ্ন দেখা হয়েছে এবং আমাকে এগুলিকে আরো মনোযোগ দিয়ে দেখতে হবে অন্তিম এর বিন্দুর দিকে ইন্টিগ্রেশন বাই পার্টস এর প্রথম অংশে তাই সবাই এই কৌশলটা ব্যবহার করেছে এবং আমরা যেটা করেছি তা হল ইন্টিগ্রেশন এই যে একটা লম্বা প্রশ্ন আমরা তৈরি করলাম এটাকেই বলা হয় FEM এর দুর্বল রূপ এবং এটির অর্থ কি তা কি তোমরা কেউ বলতে পারবে Student The order of a a এর অর্ডার না এটি ডেরিভেটিভ এর কোন অর্ডার নয় এটি সহজ কারণ আমি এটিকে প্রত্যেকটি বিন্দুতে লাগু করছি না এই এলাকার মধ্যে বরং আমি এটিকে কিছু সময়ের অন্তর্বর্তীতে লাগু করছি তাই একে এর দুর্বল রূপ বলা হয় কিন্তু এই রূপটিকে নিয়ে আমরা আরো আলোচনা করব এবং এটিকে পরিবর্তিত করব একটি সমাধানে যার আমি সেকেন্ড ডেরিভেটিভ কে ফাস্ট ডেরিভেটিভ এ পরিবর্তিত করব দ্বিতীয় যে বিষয়টি লক্ষণীয় যে এই সমীকরণটির মধ্যে তথ্য আছে সম্পূর্ণ বিষয়টি সম্বন্ধে এবং খালি ডিফারেন্সিয়াল সমীকরণ সম্বন্ধে নয় বরং বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধেও আছে Student The end points শেষ বিন্দুতে হ্যাঁ দুটি অন্তিম বিন্দুতে তাই আমরা দেখলাম যে এই সমীকরণে বাউন্ডারি কন্ডিশন গুলো দেখা যাবে কিন্তু তা দেখতে কেমন হবে কারণ আমি এখানে তার মানকে প্রতিস্থাপন করব U বা dUdx এর মান কত অন্তিম বিন্দুতে তা দেখতে হবে এবং সেই মানটি প্রতিস্থাপন করতে হবে বাউন্ডারি কন্ডিশন গুলি 1D ক্ষেত্রে বোঝায় অন্তিম বিন্দুগুলি অর্থাৎ x0 ও xn সমীকরণটির বিষয় এটি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ও বাউন্ডারি কন্ডিশন দুটোই একই সাথে দেখা যাচ্ছে